হ্যালো সকলকে আমাদের ইঞ্জিনিয়ারিং ড্রইং এবং কম্পিউটার গ্রাফিক্স NPTEL অনলাইন সার্টিফিকেশন কোর্স এ সকলকে স্বাগত আমরা আইসোমেট্রিক প্রজেকশন গুলো শিখছি সুতরাং আগের ক্লাসগুলোতে আমরা আলাদা প্রকারের প্রজেকশন গুলো যেমন অর্থোগ্রাফিক অবলিক এবং পার্সপেক্টিভ প্রজেকশন গুলো দেখেছি সেগুলোতে একটা খুবই জনপ্রিয় পদ্ধতি যেটা আমরা শিখছি সেটা হল আইসোমেট্রিক প্রজেকশনগুলো সুতরাং আইসোমেট্রিক প্রজেকশনগুলো অ্যাক্সনোমেট্রিক প্রজেকশন গুলোর মধ্যে পড়ে এর সঙ্গে আমরা সমান্তরাল রেখাগুলো ব্যবহার করি এবং আইসোমেট্রিক প্রজেকশনগুলোর মূল ধারণা হলো হরাইজন্টাল টার সঙ্গে এই ভূমিগুলোর একটা উভয় দিকে 30 ডিগ্রীতে থাকবে এবং প্রধান অক্ষ একে অপরের সঙ্গে 120 ডিগ্রী কোণ করে এবং বিশেষত একটা উদাহরণ নিয়ে আমরা এই আইসোমেট্রিক বক্স মেথড শিখব যেখানে ভিউগুলো একটা বাক্সের মধ্যে বসানো আছে এবং ঘোরার চেষ্টা করছে যার ফলে আমরা আইসোমেট্রিক প্রজেকশনগুলো দেখব সুতরাং ফার্স্ট অ্যাঙ্গেল মেথড ব্যবহার করে তিনটে আলাদা আলাদা ভিউর জন্য প্রথম উদাহরণটা নেওয়া যাক আমাদের ফ্রন্ট ভিউ এর মতন কিছু একটা আছে নির্দিষ্ট মাত্রা বিশিষ্ট যেমন ধাপের মতন আর্কিটেকচার কিছু 30 20 একক এবং 70 একক মোট উচ্চতা সহ এর ডান দিকের ভিউ দেওয়া আছে এবং 50 20 এবং 20 মাত্রাগুলো দিয়ে টপ ভিউ দেওয়া আছে অন্যান্য ভিউগুলো থেকে আমরা অবশিষ্ট মাত্রা গুলো পেতে পারি সুতরাং যদি এই ভিউগুলো দেওয়া থাকে আমরা কি অনুমান করতে পারি ত্রিমাত্রিক ভাবে একটা বস্তুকে কেমন দেখাতে পারে এবং বিশেষ করে আইসোমেট্রিক প্রজেকশন পদ্ধতি ব্যবহার করে কি আমরা সেই বস্তুটাকে আঁকতে পারি তোমরা কি এটা একবার দেখতে পারো যে এটাকে ত্রিমাত্রিক ভাবে কেমন দেখাবে সুতরাং বস্তুটাকে একটা সিঁড়ির ধাপের মতন দেখাচ্ছে সুতরাং এই সিঁড়িগুলো আমরা দেখতে পারি যখন আমরা ফ্রন্ট ভিউ থেকে এটাকে দেখব এগুলো হলো ধাপগুলো এবং এই দিকে বাক্সটা সমস্ত পথ গেছে সেটা হল ফ্রন্ট ভিউ যা আমরা আলোচনা করছি একইভাবে এই ব্লকে টপ ভিউতে আমরা বস্তুটা কি দেখতে পারি একইভাবে এই ব্লক হলো সেটা এবং এটা হল সেটা এবং ডানদিকের ভিউ যদি তোমরা এটার দিকে দেখো ডানদিক থেকে আমরা মাত্রা গুলোর দিকে দেখার চেষ্টা করছি সুতরাং এটা হল এটা এটা হল এটা এবং এই অংশটা হলো সেটা এখন সেই প্রকারের আইসোমেট্রিক প্রজেকশনগুলো কিভাবে আঁকতে হয় প্রথম বিষয়ে আমাদের কি করতে হবে তোমাদের ফ্রন্ট ভিউ সীমাবদ্ধ করো মাত্রাগুলো যাইহোক আমরা যেটাকে নেবো সেটা তোমাকে বস্তু সম্পর্কে সর্বোচ্চ ধারণা দেবে এবং এই আইসোমেট্রিক ভিউ গুলো গঠন করা শুরু করছি সুতরাং ফ্রন্ট ভিউ থেকে সেখানে ধাপ সহ একটা বস্তু আছে সুতরাং প্রথমে আমাদের এই সমস্ত বস্তুটাকে একটা আয়তক্ষেত্রে সীমাবদ্ধ করতে হবে সেই আয়তক্ষেত্রটা এইদিকে দেখানো হয়েছে এবং আইসোমেট্রিক প্রজেকশনগুলোর জন্য আমাদের কি করতে হয় প্রথমে একটা হরাইজন্টাল রেখা আঁকো সেই হরাইজন্টাল রেখার সাপেক্ষে একটা 30 ডিগ্রীর রেখা গঠন করো সেই রেখাটা এই নীল রেখার সঙ্গে মিলে যাবে সুতরাং প্রথমে সেইদিকে সেটা আঁকো এখন এই A B বিন্দুকে A B তে স্থানান্তরিত করো এই দূরত্ব গুলো একই কারণ এগুলো হলো প্রধান অক্ষের রেখা আমরা প্রধান অক্ষের সমান্তরালে রেখাগুলো নিয়েছি সুতরাং এখানে আইসোমেট্রিক ভিউতে A B এখানে ফ্রন্ট ভিউ থেকে A B একই থাকবে এখন B থেকে একটা ভার্টিক্যাল রেখা টানো সেটা হলো এটা এটাকে C বলা যাক C দৈর্ঘ্যটা আমরা ডান দিকের ভিউ থেকে পাবো যেটা দেওয়া আছে সেটা হলো 70 একক সুতরাং সেখানে BC দূরত্ব যাই হোক আমরা একই BC দূরত্ব আঁকবো এখন B C এর সমান্তরালে A থেকে আরেকটা রেখা D টানো এবং C ও D যুক্ত করো এই বাক্সে 30 ডিগ্রী কোণ যেটাই এটা তৈরি করেছে এই বিন্দু 1 পরিমাপ করো C থেকে 1 এবং সেই বিন্দু 1 এর অবস্থান নির্দেশ করো একইভাবে B থেকে 2 এই দুটো বিন্দু পরিমাপ করো B থেকে 2 টো বিন্দু যাই হোক প্রথমে B 2 বিন্দুর অবস্থান নির্দেশ করো একইভাবে Bথেকে তৃতীয় বিন্দুর অবস্থান নির্দেশ করো সুতরাং কোথাও তৃতীয় বিন্দুটার অবস্থান নির্দেশ করো সুতরাং এখানে আমাদের আছে 3 এখানে আমাদের আছে 2 এখন এই 3 বিন্দু দিয়ে গেছে এমন একটা ভার্টিক্যাল টানো এবং একইভাবে 2 বিন্দু থেকে A B এর সমান্তরাল একটা রেখা টানো সুতরাং যেখানেই এটা ছেদ করে সেই রেখাগুলোকে যুক্ত করো যাতে আমরা এই ব্লকটা পাই সুতরাং C থেকে আমরা 1 এর অবস্থান নির্দেশ করেছি একটা অভিলম্ব রেখা টানো 2 থেকে A B এর সমান্তরালে আরেকটা রেখা টানো যাতে এখানে এটা গিয়ে ছেদ করে একইভাবে এটা সেখানে গিয়ে ছেদ করে 3 থেকে ভার্টিক্যাল অভিমুখে একটা লম্ব রেখা টানো সুতরাং এটা এখানে গিয়ে ছেদ করতে চলেছে এটা B থেকে এই বিন্দুতে ছেদ করতে চলেছে এই দূরত্বটা পরিমাপ করো এটাকে 4 র্থ বিন্দু হিসাবে ডাকো সুতরাং আমি লিখতে পারি আইসোমেট্রিকে এই 3 B নাম্বার গুলো সেটাতে ফ্রন্ট ভিউতে 3 B এর সাথে সমান একইভাবে আইসোমেট্রিক ভিউতে 4 B ফ্রন্টাল ভিউ তে 4 B অথবা B 4 এর সাথে সমান একইভাবে আমাদের এটাকে এই সমস্ত বিন্দুগুলোকে অনুসরণ করতে হবে যাতে আমরা সেগুলো কে যুক্ত করে একটা রেখা তৈরীর অবস্থায় যেতে পারি এই উপায়ে আমরা সমগ্র ফ্রন্ট ভিউকে আইসোমেট্রিক প্রজেকশনগুলোতে রূপান্তরিত করি একবার সেটা হয়ে গেলে আমরা ডানদিকের ভিউ নেব সুতরাং ডান দিকের অভিমুখ থেকে আমরা এটার অবস্থান এইভাবে নির্দেশ করার চেষ্টা করছি সুতরাং ইতিমধ্যেই এটা একটা আয়তক্ষেত্র এই আয়তক্ষেত্রটাকে একটা 30 ডিগ্রীর রেখার উপর স্থাপন করো আবার এটা একটা 30 ডিগ্রীর রেখা এই বিন্দুটাকে আমরা A বলেছিলাম এই বিন্দুটাকে আমরা B বলেছিলাম এটা হল A এটা হল B যখন আমরা এই বিন্দুটার দিকে দেখব এবং B বিন্দুটা মিলিত হবে এটাকে B প্রাইম বলা যাক সুতরাং B প্রাইম ব্যবহার করে আমাদের ডান দিকের ভিউতে যেই দূরত্বই থাকুক না কেন আমাদের প্রথমে সেই দূরত্বটাকে স্থানান্তরিত করতে হবে আয়তক্ষেত্রটা সম্পূর্ণ করে এই রেখার দূরত্ব পরিমাপ করতে হবে একইভাবে সেই রেখাগুলোর দূরত্ব পরিমাপ করো সুতরাং সেই জায়গাগুলোতে এটার সমান্তরালে দুটো রেখা আঁকো এই বিন্দুটাকে কিছু একটা E বলে ডাকা যাক সুতরাং B প্রাইম এবং এটা হল E প্রাইম সুতরাং B প্রাইম E প্রাইমের দৈর্ঘ্য যাই হোক সেটা B E এর সাথে সমান সেই উপায়ে এই আয়তক্ষেত্রটা গঠন করো এই রেখাগুলোর সঙ্গে একবার এটা হয়ে গেলে আমরা অন্যান্য ভিউ টপ ভিউ ব্যবহার করতে পারি এই বাক্সের উপরের দিকটা গঠন করার জন্য সুতরাং টপ ভিউর দিকে দেখা যাক সুতরাং আমি যেরকম বলেছি আমাদের এই প্রকারের ব্লকগুলো আছে আমাদের আইসোমেট্রিক অক্ষ ব্যবহার করে এই সমগ্র বিষয়টাকে স্থানান্তরিত করো এখন এই বিন্দুটা উপরের দিকে আসবে আমরা সেটার উপরের দিক থেকে দেখছি সুতরাং এগুলো হলো বিন্দুগুলো যেগুলো আমরা দেখতে চলেছি যে বিন্দুগুলো এখানে আগে আমাদের P বিন্দুর সঙ্গে মিলতে চলেছে সুতরাং এখানে উপরের দিকে B ডবল প্রাইম মিলিত হয়েছে সুতরাং সেটার সাপেক্ষে একটা আয়তক্ষেত্র আঁকো আমাদের এই আয়তক্ষেত্রটাকে এই রেখাগুলোর সমান্তরালে ঘোরাতে হবে সুতরাং এই প্রাথমিক রেখা যাইহোক আমাদের সেটার সমান্তরালে এটাকে আঁকতে হবে একইভাবে এই রেখার সমান্তরালে আমাদের এটা আঁকতে হবে মূলত উপরের দিকে যদি আমি একটা আয়তক্ষেত্র সম্পূর্ণ করতে চাই আমরা যে রেখাটাই পেতে চাই সেটা ওটার সমান্তরাল হবে অন্যথায় এই রেখার সমান্তরালও সমান্তরাল সেটাই হলো উপায় যেভাবে আমাদের এই আয়তক্ষেত্র গুলোকে যুক্ত করতে হবে একবার এটা হয়ে গেলে আমরা একটা বাক্স পাবো আয়তাকার বাক্স যেখানে এই দৈর্ঘ্য গুলো স্থানান্তরিত হয়েছে এখন যেহেতু এগুলো ভিউ গুলো থেকে নেওয়া হয়েছে এই রেখাগুলো মিলিত হবে সুতরাং আমরা সেটার সমান্তরালে ভার্টিক্যাল টেনে একটা রেখা গঠন করবো সুতরাং সেই সমাধানের দিকে দেখা যাক সুতরাং ঐ রেখাগুলো যেগুলো আমরা উপর থেকে দেখছি এটা এবং এটা একে অপরের সঙ্গে মিলিত হয়েছে সুতরাং আমরা সেই সম্পূর্ণ আয়তক্ষেত্রটা করে ফেলেছি একবার সেটা হয়ে গেলে আমরা এই রেখাটা পাবো যেটা এই রেখার সঙ্গে মিলছে একইভাবে আমাদের প্রধান অক্ষের সমান্তরালে এই দৈর্ঘ্যটা আছে আমরা এটা এবং এটা সংযুক্ত করেছি একবার সেটা হয়ে গেলে আমরা এই দুটো রেখাকে নিয়েছি এটাকে এই উপায়ে এঁকেছি এবং এই রেখাটা এই রেখার সঙ্গে মিলিত হয়েছে একবারে এটা হয়ে গেলে আমরা এই রেখাগুলোকে শেষ করব সেই আয়তক্ষেত্রটা সরাবো সুতরাং এই উপায়ে প্রদত্ত প্রজেকশন গুলোর আইসোমেট্রিক ভিউগুলো গঠন করার একটা অবস্থায় আমরা থাকবো সুতরাং এই আইসোমেট্রিক ভিউগুলো বোঝার জন্য আরেকটা উদাহরণ দেওয়া যাক আমাদের নির্দিষ্ট মাত্রাসহ তিনটে ভিউ দেওয়া হয়েছে ফ্রন্ট ভিউ ডানদিকের ভিউ এবং টপ ভিউ এই মাত্রাগুলো 1 2 10 এবং প্রভৃতি হতে পারে সুতরাং এখানে সেটার বদলে আমরা এটাকে অক্ষগুলো দ্বারা চিহ্নিত করছি এই দৈর্ঘ্য দিয়ে আমাদের একটা বাক্স গঠন করতে হবে সুতরাং দেখা যাক সবার আগে যখনই আমাদের সেই প্রকারের বস্তুগুলো থাকবে যেখানে আয়তক্ষেত্রগুলো হল প্রভাবশালী বৈশিষ্ট্য আমরা এগিয়ে যাব প্রধান অক্ষ ব্যবহার করে একটা বাক্স আঁকবো এখন ফ্রন্ট ভিউতে আমাদের এই A W দৈর্ঘ্য আছে সুতরাং যদি আমরা এই বিন্দু থেকে দেখি এটাকে বলা যাক A B AB দৈর্ঘ্য হবে W সুতরাং প্রথমে A B থেকে একটা হরাইজন্টাল রেখা আঁকবো সবার প্রথমে আমরা একটা হরাইজন্টাল রেখা আঁকবো এবং তার সাপেক্ষে এখানে 30 ডিগ্রীর রেখা আঁকবো আমরা দুটো রেখা আঁকবো একবার এই দুটো রেখা আঁকা হয়ে গেলে যার একটা হল W দৈর্ঘ্য যেটা এটার সঙ্গে মিলবে এবং সেখানে আছে একটা B 3 দৈর্ঘ্য যেটাকে আমরা কেবলমাত্র একটা ডান দিকের ভিউ থেকে দেখতে পারি এর অর্থ হলো এই বিন্দু থেকে এই বিন্দুর দৈর্ঘ্য সেখানে যাই হোক সেটাকে আমাদের আঁকতে হবে সুতরাং B কে 3 যেটাকে আমরা টপ ভিউ থেকে দেখব যখন আমরা টপ ভিউতে দেখব B 3 দৈর্ঘ্যটা 2 থেকে 3 টে বিন্দুর দ্বারা ভালোই দেখা যাচ্ছে সুতরাং সেই দৈর্ঘ্যটা হলো D সুতরাং সবার প্রথমে D দৈর্ঘ্যের দ্বারা আমরা বিন্দু 3 এর অবস্থান নির্দেশ করব একবার B থেকে এটা হয়ে গেলে একটা লম্ব টানো একবার 3 ও জানা থাকলে একটা লম্ব টানো A থেকে একটা লম্ব টানো এখন ডান দিকের ভিউ থেকে আমরা সেটার ভার্টিক্যাল উচ্চতা দেখতে পারি সুতরাং সেই বস্তুর ভার্টিক্যাল উচ্চতা হল H সুতরাং H দৈর্ঘ্যের দ্বারা আমরা এই বিন্দুগুলোকে সংযুক্ত করব এবং সব সময় আমাদের প্রধান অক্ষের সমান্তরালে এগুলোকে একটা বাক্সের মতন করে জুড়বো এখানে এই প্রান্তগুলোকে প্রধান অক্ষ হিসেবে নেওয়া যেতে পারে এই প্রান্তগুলো হল প্রধান অক্ষ দ্বিমাত্রিক তলে যদি আমরা সেটা দেখি এই দুই দিকের মধ্যে এটা 120 ডিগ্রী কোণ তৈরি করেছে একবার বাক্সটা গঠন করলে আমরা ফ্রন্ট ভিউ থেকে এবং ডান দিকের ভিউ থেকেও এই দৈর্ঘ্য গুলোকে স্থানান্তর করতে পারি সুতরাং প্রথম বিষয় যেটা আমরা করতে পারি সেটা হল সোজাসুজিভাবে এই ডানদিকের ভিউটা নিতে পারি যেখানে ধাপগুলোর মতো কিছু একটা দেখা যাচ্ছে সুতরাং ধাপ গঠনে আমাদের যেটা করতে হবে সেটা হল যেকোনো রেখাকে আমাদের এই প্রধান অক্ষের তলের সঙ্গে সমান্তরাল মনে করতে হবে সুতরাং এই রেখাটা সমান্তরাল এখন এই রেখাটা আরেকটা প্রধান অক্ষের সঙ্গে সমান্তরাল হলে এগিয়ে যাও এবং এই বিন্দু থেকে এই বিন্দুতে ধরা যেতে পারে 3 থেকে এই বিন্দুতে উপযুক্ত দৈর্ঘ্য স্থানান্তরের মাধ্যমে এটা আঁকো একইভাবে এখান থেকে এখানে সেখানে যে দৈর্ঘ্যই থাক আমাদের এখানে সেই দৈর্ঘ্যটা স্থানান্তরিত করতে হবে এবং এই প্রজেকশন থেকে আমরা এই দৈর্ঘ্যটা জানি সুতরাং এটাকে জুড়তে এখান থেকে একটা লম্ব টানো যাতে রেখাগুলো দিয়ে এগুলো জোড়ার একটা অবস্থায় আমরা থাকি একইভাবে অন্য তলগুলোতেও আমরা এই দৈর্ঘ্য গুলো স্থানান্তর করবো একটা সম্ভাবনা হলো ফ্রন্টাল ভিউ থেকে আমরা দেখতে পারি যে সেখানে এই প্রকারের কিছু একটা ব্লক আছে যেটা হলো কাল্পনিক সুতরাং আমরা আমাদের এটার সঙ্গে যুক্ত করতে পারি টপ ভিউ থেকে আমরা দেখতে পারি সেই অংশটা আছে সুতরাং এটা এগুলো হলো ধাপগুলোর অংশ যেই অংশগুলো আমরা দেখতে পারি একইভাবে ফ্রন্ট ভিউ থেকে আমাদের সেই অংশগুলো আছে এই উপায়ে আমরা আমাদের আইসোমেট্রিক ড্রইং গঠন করতে পারি সুতরাং সবার প্রথমে কাউকে যত্নসহকারে ভিউগুলো দেখতে হয় যে উপায়ে ভিউগুলো প্রধান তলগুলোতে থাকে এগুলো হলো প্রধান তলগুলো উদাহরণ হিসেবে আমাদের জন্য ঐ প্রজেকশন গুলো একবার এই তলগুলো উপলব্ধ হলে এই দৈর্ঘ্যগুলোকে এই জ্যামিতিতে স্থানান্তরিত করো একইভাবে টপ ভিউ থেকে যখন তোমরা এটার দিকে দেখবে এই রেখাগুলো টানো সুতরাং যাতে কেউ একটা সম্পূর্ণ আইসোমেট্রিক প্রজেকশন পাওয়ার অবস্থায় থাকে যখন আমরা কম্পিউটার গ্রাফিক্স সম্পর্কে শিখব আমরা দেখব সেই প্রকারের আইসোমেট্রিক প্রজেকশনগুলো এবং ভিউগুলো গঠন করা কতটা সহজ কিন্তু এই আইসোমেট্রিক ড্রইং গঠনের পিছনে প্রাথমিক ধারণা হলো সবার প্রথমে এই প্রধান অক্ষগুলোকে প্রধান তলগুলোকে চেনা এই প্রধান তলগুলোতে প্রত্যেকটা ভিউগুলো থেকে উপযুক্তভাবে এই দৈর্ঘ্য গুলো স্থানান্তর করে যদিও একটা স্বজ্ঞাত পন্থা আমরা রেখাগুলো যুক্ত করে এবং বাদ দিয়ে বস্তুটা পাই একবার আমরা সেটা গঠন করলে আমাদের আবার যাচাই করতে হবে যে সেগুলো ভিউগুলোর সঙ্গে মিলছে কিনা এখন আরেকটা উদাহরণ নেওয়া যাক এখানে আমাদের ব্লক এবং চোঙ গুলো আছে চোঙের মত কিছু একটা এবং সেখানে আছে একটা ব্লক সেই ব্লকটা আমরা টপ ভিউতে দেখতে পারি এটা একটা আয়তাকার ব্লকের মতন সেখানে একটা বৃত্ত আছে সবার প্রথমেবেশি বা কম স্বজ্ঞাত ধারণা পাও যদিও এটা আইসোমেট্রিক ভিউ নয় আমরা যেটা আঁকছি এটাকে একটা পুরু ব্লকের মতন দেখাচ্ছে শুধুমাত্র একটা কাল্পনিক উদ্দেশ্যে সেখানে একটা বাক্সের মতন কিছু আছে এবং কারণ এটার শ্যাফট পর্যন্ত সম্পূর্ণরূপে প্রসারিত একটা বৃত্তাকার প্রকারের জিনিস আছে সুতরাং সেখানে অবশ্যই একটা বৃত্তাকার বিষয়ের মত কিছু থাকতে হবে যেটা ঐ দিক থেকে বেরিয়ে আসছে বলে মনে হবে এখন এই প্রকারের স্বজ্ঞাত ড্রইং এর উপায় খুবই সহায়ক একবার সেটা হয়ে গেলে আমরা 30 ডিগ্রীর রেখা গঠন করার একটা অবস্থায় থাকবো এবং এগিয়ে যাবো এবং একটা খুবই পদ্ধতিগত উপায়ে আমরা এই আইসোমেট্রিক ভিউ গুলো গঠন করবো সুতরাং ফ্রন্ট ভিউ থেকে আমরা এটা শুরু করতে চাই যদি আমরা শুরু করতে চাই তবে সেখানে A B এককের একটা দৈর্ঘ্য আছে সুতরাং একটা হরাইজন্টাল রেখা দিয়ে শুরু করো কোথাও একটা আর একটা 30 ডিগ্রীর রেখা আঁকো এখন এটায় A B দৈর্ঘ্য স্থানান্তরিত করো এখন B থেকে 10 একক পর্যন্ত একটা লম্ব টানো সুতরাং এটাকে C বলে ডাকো তারপর C থেকে আমাদের A B রেখার সমান্তরালে D গেছে D দৈর্ঘ্যে C স্থানান্তর করো যেটা এখানে 50 একক একবার সেটা হয়ে গেলে আমরা এই আয়তক্ষেত্রটা পরিবর্তন করতে পারি আবার আমাদের যে মাত্রাটা 50 আছে সুতরাং এখানে আরেকটা লম্ব টানো এবং যেহেতু এটা একটা ছবি যেটা আমরা পেতে চাইছি সবার প্রথমে সেই রম্বসটা গঠন করো একবার সেটা হয়ে গেলে কেন্দ্রের সাপেক্ষে আমাদের এই বৃত্তটা থাকবে শেষ ক্লাসে আমরা শিখেছি কিভাবে এই বৃত্তটাকে একটা ভিউতে একটা আইসোমেট্রিক উপায়ে একটা উপবৃত্তে রূপান্তরিত করা যায় সুতরাং একইভাবে সবার আগে আমাদের সেই বৃত্তটাকে উপবৃত্তে গঠন করতে হবে যাতে সেই আয়তাকার ব্লকে আমাদের এই উপবৃত্তটা থাকে একবার এটা হয়ে গেলে সেটার সঙ্গে স্পর্শক বরাবর আমাদের এই ভার্টিক্যাল চোঙের রেখাগুলো গঠন করতে হবে টপ ভিউ থেকে যখন আমরা 30 ডিগ্রীতে দেখব এই বৃত্তটা আইসোমেট্রিক ভিউতেআবার সেটা একটা সমান্তরাল উপবৃত্ত হবে যা কাউকে একটা উচ্চতায় গঠন করতে হবে যেটা হলো 30 সুতরাং একবার আমরা এই উপবৃত্তটা গঠন করলে আমাদের যেটা করতে হবে তা হলআমরা সেই প্রাথমিক বৃত্তের কেন্দ্রটা জানি সেখান থেকে উপরের দিকে আমরা 30 একক এগিয়ে যাব এবং এই উপবৃত্তাকার বিষয়টির মধ্যে আরেকটা বৃত্ত গঠন করে স্থানান্তর করব একবার সেটা হয়ে গেলে এই রেখাগুলোকে যুক্ত করে আঁকো কারণ আইসোমেট্রিক বিষয়গুলোর ক্ষেত্রে আড়ালে থাকা রেখাগুলো দেখা যাওয়া উচিত নয় আমরা ওই আড়ালে থাকা রেখাগুলোকে অপসারিত করি এই আইসোমেট্রিক ভিউগুলোর জন্য আরো একটা বিষয় হলো যদি এটা বৃত্ত বা উপবৃত্তের মতন কোন একটা বিষয় থেকে আসে আমরা সেই অক্ষটা দেখাই অন্যথায় পেছন দিক থেকে আসা কোনো কিছুকেই আমরা আড়ালে থাকা রেখাগুলো দ্বারা দেখাই না এখন শেষ উদাহরণ পিরামিড দেখা যাক সুতরাংসবার আগে যত্নসহকারে এই ভিউগুলো দেখো ফ্রন্ট ভিউ এবং টপ ভিউ আমরা দেখতে পারি যে বস্তুটার সেই প্রকারের আকার আছে টপ ভিউতে এটা সেরকম দেখায় ফ্রন্ট ভিউতে আমরা সেই প্রকারের ত্রিভুজাকার আকৃতি হবে সুতরাং এই ভিউগুলো যত্নসহকারে পর্যবেক্ষণ করে আমরা অনুমান করতে পারি যে সেটা হয়তো সেই ব্লকটা বুনিয়াদটা সেরকম দেখাবে এবং এই হেলানো বিষয়ের জন্য এবং এটার জন্য হতে পারে এটা হয়তো খানিকটা সেই দিকে যাবে যেখানে আমাদের ভিউ গুলো বলবে যে সেখানে খানিকটা সমতল ভূমির মতন আছে সুতরাং হয়তো এটা সেরকম দেখাবে কারণ এই সমস্ত বিষয়গুলো এই বিন্দুতে মিলিত হবে একইভাবেএখানে এটা এরকম দেখাবে এই উপায়ে বস্তুটা দেখা যেতে পারে সুতরাং যদি আমি সেটা সরিয়ে দিই সম্ভবত বস্তুটা এরকম দেখাবে সুতরাং একটা ত্রিমাত্রিক বিষয় হিসাবে দেখাবে একবার আমরা সেই প্রকারের ভিউ দেখলে আমরা এগিয়ে যেতে পারি এবং ধারাবাহিকভাবে সেই রকম পিরামিড গঠন করো সুতরাং প্রথম ধাপে আমাদের যেটা করতে হবে তা হল সাধারণত একটা হরাইজন্টাল রেখা আঁকা হয় 30 ডিগ্রীর রেখাগুলো যেগুলো সিস্টেম এ এই বাক্সটা এনে উপরিপাতিত করা হয় এটা হল আয়তাকার বাক্স যেটাকে আমরা আইসোমেট্রিক ভিউ গুলোতে পরিবর্তন করতে চাই সুতরাং যাই হোক আমাদের এখানে 45 একক আছে সেখানে 45 একক আছে সুতরাং 45 একক এবং বুনিয়াদি আয়তক্ষেত্রটা গঠন করো একবার হয়ে গেলে এই ছোট আয়তক্ষেত্রটাকেও স্থানান্তরিত করো যেটা সেখানে নেই সুতরাং সেই আয়তক্ষেত্রটাকে স্থানান্তরিত করো যাতে এই বিন্দুগুলোকে শনাক্ত করার জন্য আমরা একটা অবস্থানে থাকি একবার আমাদের এই রম্বসের মত একটা আকারের মধ্যে বর্গক্ষেত্র থাকলে আমাদের এই প্রান্তগুলো থাকবে H থেকে একটা অভিলম্ব রেখা টানো সুতরাং তোমরা এখানে 120 ডিগ্রী 120 ডিগ্রী এবং 120 ডিগ্রী দেখতে পাবে যেগুলো সিস্টেমের প্রধান অক্ষ হিসেবে পরিগণিত হবে সুতরাং একবার আমরা স্থানান্তরিত করলে সেই 50 একক হবে দৈর্ঘ্য সুতরাং সেটা ভূমি থেকে নেয়া হয়েছে সুতরাং ভূমি একবার আমরা সেই রেখা বরাবর 50 দাগ পর্যন্ত বিবৃত করলে চূড়াটা চিহ্নিত করো একইভাবেআমাদেরকে এই আয়তক্ষেত্রের ওপর এই 20 একক স্থানান্তরিত করতে হবে এই বিন্দুর সাপেক্ষে 20 একক এর অর্থ এটা হল বিন্দু এটার সাপেক্ষে প্রথমে 20 একক দূরত্বে একটা অবস্থান নির্দেশ করো একইভাবে সেই বিন্দু সাপেক্ষে এই বিন্দুটা 20 একক দূরত্বে অবস্থিত সুতরাং সেটা সাপেক্ষে কুড়ি একক দূরত্বের অবস্থান নির্দেশ করো একবার হয়ে গেলে এগুলোকে রেখা দ্বারা যুক্ত করো এই উপায়ে আমরা রাখবো এবং সাধারণত শুধু এই অক্ষের লেবেল গুলো উল্লেখের জন্য আমরা কেবল মাত্র এই 30 ডিগ্রীর রেখাটাকে এরকমই রেখে দেবো সুতরাং এর সঙ্গে আমরা আমাদের আইসোমেট্রিক প্রজেকশনগুলোর সমাপ্তি করব এবং পরের ক্লাস থেকে আমরা কম্পিউটার গ্রাফিক্স সম্পর্কে শিখব এই আইসোমেট্রিক প্রজেকশনগুলো সম্পর্কে আরো বিস্তারিত বিবরণ প্রফেসর ধনঞ্জয় জোলহের ইঞ্জিনিয়ারিং ড্রইং বই থেকে আমরা শিখতে পারি তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ